লেকচার নম্বর 43 তে আবার আপনাদের স্বাগত জানাই আজ আমরা লিনিয়ার এলজেব্রার ম্যাট্রিক্স এর বিষয় থেকে ম্যাট্রিক্সের র্যাঙ্ক নিয়ে আলোচনা করব এবং আমরা যে সংজ্ঞাটি দিয়ে শুরু করছি যেটা আমরা আমাদের আগের একটি বক্তৃতায় উল্লেখ করেছি যে ম্যাট্রিক্সের র্যাঙ্ক হল নন জিরো রোগুলির সংখ্যা বা তার রিডিউস রো এচেলন ফর্মগুলির পিভট সংখ্যা সুতরাং এই রো রিডিউসড এচেলন ফর্মটি খুব গুরুত্বপূর্ণ এটি আমাদের ম্যাট্রিক্স সম্পর্কে অনেক কিছু বলে এবং এটি একটি গুরুত্বপূর্ণ ধারণা যা এই র্যাঙ্কটির প্রতিটা অ্যাপ্লিকেশনে ব্যবহৃত হয় সুতরাং ম্যাট্রিক্সের র্যাঙ্কটি হল পিভটগুলির সংখ্যা যা আমরা আমাদের রিডিউস করা একটি রো এচেলন ফর্মে দেখতে পাই সুতরাং উদাহরণস্বরূপ আমরা এই A কে নিই যা ইতিমধ্যেই আগের বক্তৃতাতে ব্যবহৃত হয়েছিল আমরা এর রো রিডিউস ইচেলন ফর্মটিও দেখেছি সেটা এখানে আবার দেওয়া আছে এটি হল এই ম্যাট্রিক্সের রো রিডিউস এচেলন ফর্ম আর এখন আমাদের পিভটগুলি এখানে গণনা করা দরকার সুতরাং 1 হল পিভট এবং এই 1 টিও পিভট এবং এই 2 হল পিভট সুতরাং আমাদের 1 2 3 আছে এখানে এই রো রিডিউস এচেলন ফর্মে 3 টি পিভট রয়েছে আর তাই এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক হল 3 তাহলে এখানে 3 টি পিভট রয়েছে এবং সংজ্ঞা অনুসারে ম্যাট্রিক্সের র্যাঙ্কটি হল রিডিউস রো এচেলন ফর্মের পিভট সংখ্যা যা কিনা এই উদাহরণে 3 এই সংজ্ঞা অনুসারে আমরা সহজেই এই বলতে পারি যে একটি ম্যাট্রিক্স m X n এর র্যাঙ্ক m বা n এর চেয়ে বেশি হতে পারে না সুতরাং m হল রো সংখ্যা এবং n হল কলামগুলির সংখ্যা এবং র্যাঙ্কটি m বা n এর চেয়ে বেশি হতে পারে না এবং এটি m আর n এর মধ্যে যেটি ছোট তার চেয়ে কম হবে কারণটি পরিষ্কার কারণ আমাদের প্রতিটি রো বা প্রতিটি কলামে একটির বেশি পিভট থাকতে পারে না কলামটিতে সর্বাধিক একটি পিভট বা রো টিতে সর্বাধিক একটি পিভট থাকতে পারে একটি রো তে দুটি পিভট বা তার বেশি থাকতে পারে না কলামেও দুটি পিভট বা তার বেশি থাকতে পারে না সুতরাং আমরা পিভটের সংখ্যা সম্পর্কে কথা বলছি সুতরাং এটি র্যাঙ্ক হতে পারে না এটা m এর চেয়ে বড় হতে পারে না এটি m আর n এর সর্বনিম্নটির চেয়ে কম বা সমান হতে পারে এই ফ্রি ভেরিয়েবলগুলি যা এখানে 𝑥2 এবং এই 𝑥5 এদের নিয়ে সমাধানটি লিখুন সুতরাং এই ফ্রি ভেরিয়েবলগুলি গ্রহণ করে আমরা এই 𝐴𝑥 0 লিখতে পারি এই 𝐴𝑥 0 এর সমাধানের এই ফর্মটি আমরা ইতিমধ্যেই দেখেছি কারণ এখন আমরা যা করতে যাচ্ছি আমরা আসলে র্যাঙ্কের অন্য কোন সংজ্ঞা খুঁজছি কারণ এই কেবলমাত্র পিভটের সংখ্যার উপর নির্ভর করে দেওয়াটা শুধুমাত্র সংজ্ঞা নয় এটার জন্য আমাদের কিছু প্রস্তুতি প্রয়োজন সুতরাং আমরা যদি এখন কেস 1 টি লক্ষ্য করি যদি আমরা এই 𝛼1 1 এবং 𝛼2 0 নিই তাহলে এটি হল এই সিস্টেমটির একটি সমাধান হল এই α টিকে নিয়ে আমরা মূলত আমরা আলাদা সমাধান খুঁজছি সুতরাং এই বিশেষ ক্ষেত্রে আমরা এই 𝛼1 আর 𝛼2 কে 0 নিচ্ছি সুতরাং আমাদের এই 𝐴𝑥 0 এর সমাধান হবে সুতরাং এটিই হল আমাদের 𝐴𝑥 0 এর সমাধান এবং তারপরে এই 𝐴𝑥 0 এই সমীকরণটিকে আমরা এই ফর্মে লিখতে পারি এটি নিয়ে আমরা ইতিমধ্যেই আলোচনা করেছি এই ম্যাট্রিক্স 𝐴 আর এই x এর প্রোডাক্ট হল সুতরাং এই প্রোডাক্ট A এই x এর সাথে আমরা এই 𝑥1 তারপর প্রথম কলামটি প্লাস এই 𝑥2 দ্বিতীয় কলাম 𝑥3 তৃতীয় কলাম 𝑥4 চতুর্থ কলাম 𝑥5 আর এটা হল 0 সুতরাং এটা হল এই ম্যাট্রিক্স ভেক্টর প্রোডাক্টটি দেখার অন্য একটা উপায় এটি আমরা এই ভেক্টর ফর্মে লিখতে পারি এখন এটি নিয়ে আমরা লক্ষ্য করেছি যে এটি 2 4 গুন 1 সমীকরণের একটি সমাধান এবং এটি এখানে 1 4 সুতরাং এটি −2 এবং এই x2 হল 1 এবং এগুলিকে আমরা 0 নিতে পারি এই সবগুলিই 0 সুতরাং আমরা এখন কী দেখছি এটি দুইবার বিয়োগের করলে C1 এই আমাদের ম্যাট্রিক্সের এই কলামটিকে 1 বোঝাচ্ছে সুতরাং এটি ⟹ −2𝐶1 𝐶2 0 সুতরাং আমরা অন্তত এই সম্পর্কটি থেকে কী লক্ষ্য করেছি এই কলাম 1 এবং কলাম 2 ডিপেন্ডেন্ট আমরা এখানে এই কলাম 2 কে লিখতে কলাম 1 এর শর্তে লিখতে পারি সুতরাং কলাম 2 কলাম 1 এর দুই গুন ছাড়া আর কিছুই নয় সুতরাং এটি এমন একটি সম্পর্ক যা আমরা ম্যাট্রিক্স থেকে সরাসরি স্পষ্টভাবে দেখতে পারি কারণ আমাদের যখন আরও ভেক্টর থাকবে তখন কখনও কখনও এটা দেখা অতটা সহজ হয় না এখানে এই ছবিতে দুটি ভেক্টর রয়েছে তাই আমরা সহজেই এটা দেখতে পেলাম তাহলে আমরা দেখলাম যে 𝐶2 কলাম 2 কলাম 1 এর দুইগুন ছাড়া আর কিছুই নয় এই দুটি কলাম ইন্ডিপেনডেন্ট কলাম আরও একটি পর্যবেক্ষণ দ্রুত আমরা দেখব যেখানে আমরা অন্য একটি সমস্যা নেব যেখানে আমরা 𝛼1 0 এবং 𝛼2 1 নেব তার মানে এখন আমাদের এই 𝐴𝑥 0 এর সমাধানটি এই ভেক্টরটির সাহায্যে দেওয়া হয়েছে এবং এটি ইতিমধ্যেই দেওয়া হয়েছিল আবার এই প্রথম তৃতীয় এবং চতুর্থ কলামের পিভট রয়েছে তাদের রিডিউসড ফর্মে এখানে 𝐴𝑥 0 আবার এই পর্যবেক্ষণের সাহায্যে আমরা এখনই সমাধানটি করব সুতরাং সমাধান হল

আরেকটি পর্যবেক্ষণ যা আমরা এই রিডিউসড এচেলন ফর্মটি থেকে জানতে পারি যে এই ভেক্টরগুলি যেগুলো এখানে লাল কলাম নম্বর 1 কলাম নম্বর 3 এবং কলাম নম্বর 4 সুতরাং এখানে এই ভেক্টরগুলি সহজেই রিডিউস করা ফর্মটি থেকে সরাসরি প্রমাণ করতে পারে যে এগুলি লিনিয়ারলি ইন্ডিপেনডেন্ট এগুলি লিনিয়ারলি ইন্ডিপেনডেন্ট যেটা রিডিউস ফর্মটি তৈরি করে এবং আমরা দেখেছি যে এখানে এই কলামগুলি ফ্রি ভেরিয়েবলের অনুরূপ তারা লিনিয়ারলি ইন্ডিপেনডেন্ট এবং এটি সাধারণ ফলাফলও কেবল এই নির্দিষ্ট উদাহরণের জন্য নয় যেখানে আমাদের রিডিউস ফর্মে পিভটগুলি রয়েছে সেগুলি সর্বদা লিনিয়ারলি ইন্ডিপেনডেন্ট এবং অন্যান্য কলামগুলিতে যেগুলিতে এই ফ্রি ভেরিয়েবলগুলি রয়েছে বা যেখানে তাদের পিভট নেই তারা আসলে লিনিয়ারলি ডিপেনডেন্ট সুতরাং এখন আমরা আমাদের সংজ্ঞাটি আবার লিখতে পারি যেটা হল এই র্যাঙ্কটি যে এটি কয়েকটি পিভট ছাড়া আর কিছুই নয় তবে এখন আমরা ইন্ডিপেন্ডেন্ট কলামগুলির সংখ্যা হিসাবে সেটাকে লিখতে পারি র্যাঙ্ক হল ইন্ডিপেন্ডেন্ট কলামগুলির সংখ্যা ছাড়া আর কিছুই নয় কারণ এই কলামটি ডিপেন্ডেন্ট এবং এই কলামটিও ডিপেন্ডেন্ট এখানে 3 টি ইন্ডিপেন্ডেন্ট কলাম রয়েছে এবং তারা মূলত এই পিভট কলামের অনুরুপ সুতরাং এখন আমাদের র্যাঙ্কের সংজ্ঞাটি হল র্যাঙ্ক একটি ম্যাট্রিক্সের ইন্ডিপেন্ডেন্ট কলামগুলির সংখ্যা ছাড়া আর কিছুই নয় এবং আবারও একই পর্যবেক্ষণ যেখানে আমরা কলামগুলির মত করে রোগুলি দিয়েও করতে পারি সুতরাং যেখানে আমরা এই পিভটগুলি পেয়েছি সেই রোগুলি সেখানে এই ম্যাট্রিক্সে একই সংখ্যক ইন্ডিপেন্ডেন্ট রো রয়েছে সুতরাং আমরা এই সংজ্ঞাটিও রাখতে পারি যে র্যাঙ্কটি ইন্ডিপেন্ডেন্ট রো এর সংখ্যা ছাড়া আর কিছুই নয় এবং সেগুলি কলামের মত একই হয় কারণ মূলত পিভটের সংখ্যাটি তার রিডিউস ফর্মে স্থির থাকে সুতরাং আমাদের যা আছে আমরা এখন আর একটি সংজ্ঞা দিতে পারি একটি ম্যাট্রিক্সের র্যাঙ্ক হল ম্যাট্রিক্সে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট রো এর সংখ্যা বা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কলামের সংখ্যা আরও একটি সংজ্ঞা আমরা এক মিনিটের মধ্যে দেব তার আগে আমরা এই দুটি স্পেসকে সংজ্ঞায়িত করব কলাম স্পেস হল A এর কলাম ভেক্টরের স্প্যান ছাড়া আর কিছুই নয় সুতরাং একটি ম্যাট্রিক্স A এর জন্য আমরা এই কলামটি ভেক্টর হিসাবে নিচ্ছি এবং তারপরে সেগুলোকে স্প্যান করছি তাই আমরা এটিকে কলাম স্পেস বলে থাকি কারণ যে কোনও ভেক্টরের কোনও স্প্যানও একটা ভেক্টর স্পেস যা আমরা ইতিমধ্যেই আগের বক্তৃতায় দেখেছি আর এখানেও এই ভেক্টরগুলির স্প্যান বা কলাম এই A এর কলাম ভেক্টরও একটি ভেক্টর স্পেস গঠন করবে যাকে আমরা কলাম স্পেস বলি সুতরাং কলাম স্পেসটি একটি ভেক্টর স্পেস যা 𝐴 এর কলামগুলির স্প্যান ছাড়া কিছুই নয় একইভাবে আমাদের রো স্পেস আছে রো স্পেস A এর রো ভেক্টরগুলির স্প্যান ছাড়া কিছুই নয় কলাম স্পেসও একইরকম যদি আমরা সেখানে রো নিয়ে থাকি এবং সেগুলি স্প্যান করি তাই এই স্পেসটিকে আমরা রো স্পেস বলি এবং আর একটি সংজ্ঞা হল যা এখন র্যাঙ্কের জন্য আমাদের রয়েছে ম্যাট্রিক্সের র্যাঙ্কটি হল রো স্পেসের ডায়মেনসন কারণ যখন আমরা উদাহরণস্বরূপ রো গুলির বিষয়ে কথা বলছি তখন এই রো স্পেসগুলির ডায়মেনসন কী হবে ডায়মেনসন এখানে সেটটিতে সেই স্প্যানটির লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট রো এর সংখ্যা হবে সুতরাং লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট রো এর সংখ্যা সংজ্ঞানুসারে আসলে র্যাঙ্কের সমান সুতরাং এখানে রো স্পেসটির ডায়মেনসন ম্যাট্রিক্সের লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট রো এর সংখ্যা বা কলাম স্পেসের ডায়মেনসন ছাড়া আর কিছুই নয় সুতরাং কলাম স্পেসের ডায়মেসন ম্যাট্রিক্স A এর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কলামগুলি ছাড়া কিছুই নয় সুতরাং আমাদের ইতিমধ্যেই তিনটি সংজ্ঞা আছে র্যাঙ্ক একটা রিডিউসড রো রিডিউসড এচেলন ফর্মের পিভট সংখ্যা ছাড়া আর কিছুই নয় দ্বিতীয় সংজ্ঞাটি হল ম্যাট্রিক্সের র্যাঙ্কটি হল ম্যাট্রিক্সের লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট রো গুলি বা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কলামগুলির সংখ্যা ছাড়া আর কিছুই নয় এবং আমরা ডায়মেনসন হিসাবেও বলতে পারি যে র্যাঙ্কটি হল রো স্পেসগুলির ডায়মেনসন বা A এর কলাম স্পেসের ডায়মেনসন ছাড়া কিছুই নয় এখানে একটি র্যাঙ্ক ন্যালিটি থিয়োরেম রয়েছে যা আমরা এখনই উদাহরণের সাহায্যে দেখব আবার আমরা একই উদাহরণ নেব আমাদের এখানে A রয়েছে এবং এটির রিডিউসড ফর্ম হিসাবে আমাদের এই এই পিভট উপাদানগুলো আছে আমাদের সমাধানও ছিল 𝐴𝑥 0 যা লেখা হয়েছিল এই ফর্মে আর যেটা সমাধানটি করেছে সুতরাং এখানে 𝐴 এর র্যাঙ্কটি হল 3 কারণ এটি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট রো এর সংখ্যা বা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কলামের সংখ্যা বা পিভটের সংখ্যা যেটা এই র্যাঙ্ক 3 A এর নালিটি কি মনে রাখবেন যে নালিটি নাল স্পেসের ডায়মেনসন ছিল এবং এখানে নাল স্পেসটি এই 𝐴𝑥 0 এর সমাধান সেট সুতরাং আমাদের কাছে 𝐴𝑥 0 এর সমাধান সেট রয়েছে তার ডায়মেনসন হল 2 কারণ এই দুটি ভেক্টর যা এই সেটটির কোনও সমাধান তৈরি করতে পারে এবং এই দুটি ভেক্টর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সুতরাং এখানে 𝐴 এর নালিটি হল 2 কারণ এটি হল রো রিডিউস এচেলন ফর্মের এই ফ্রি ভেরিয়েবলের সংখ্যা সাধারণভাবে বা প্রথমে আমরা এই উদাহরণটি আবার একবার বলি সুতরাং এখানে আমাদের র্যাঙ্ক 3 এবং আমরা যখন এই দুটি যুক্ত করব তখন নালিটি হবে 2 সুতরাং 3 2 আমরা এই 𝐴𝑥 0 এ অজানা ভেরিয়েবলগুলির সংখ্যা এর কারণটি পরিষ্কার কারণ র্যাঙ্কটি এখানে পিভট সংখ্যা এবং নালিটি এই পরিচিত পিভটগুলির সংখ্যা ছাড়া আর কিছুই নয় সুতরাং আমরা উদাহরণস্বরূপ প্রতিটি কলাম কভার করছি এখানে আমাদের পিভট রয়েছে তাহলে এটি এখানে র্যাঙ্কে গণনা করা যায় সুতরাং এখানে 1 1 প্লাস 1 এবং 1 প্লাস এই 1 টি সুতরাং আমাদের কাছে 3 টি র্যাঙ্ক রয়েছে কারণ এই 3 টি কলামের পিভট রয়েছে এবং এই দুটি কলামের কোন পিভট নেই সুতরাং তারা ফ্রি ভেরিয়েবল হবে এবং এটি 𝐴 এর নালিটি ছাড়া আর কিছুই নয় সুতরাং এটা এই শেষে যুক্ত হবে আর কলামের সংখ্যা এবং অজানার সংখ্যা Axb এর শেষে যুক্ত করুন সুতরাং এই দুটি 3 2 যোগ করে 5 হবে এই ক্ষেত্রে আমাদের 5 টি কলাম আছে সাধারণত কিভাবে আমরা এটাকে পড়ি 𝐴 এর নালিটি নাল স্পেসের ডায়মেনসন ছাড়া আর কিছুই নয় যা আগেরটিতে 2 ছিল এর অর্থ হল ফ্রি ভেরিয়েবলের সংখ্যা বা আমাদের নোটেশনে আমরাও এই ফ্রি ভেরিয়েবলগুলি n - r হিসাবে নিয়েছি কারণ আমাদের n টি কলাম রয়েছে এবং আর r হল সেই রো গুলি যেখানে আমাদের পিভট রয়েছে সুতরাং এই n - r বা এই r হল ম্যাট্রিক্সের মূলত র্যাঙ্ক কারণ এগুলি হল রো যেখানে পিভট রয়েছে সুতরাং A এর র্যাঙ্কটি হল r যেটা কিনা পিভট উপাদানগুলির সংখ্যা সুতরাং এখানে র্যাঙ্কটি 𝑟 এবং এই নালিটি হল n 𝑟 সুতরাং এই র্যাঙ্ক নালিটি থিয়োরেমটি আর কিছুই নয় এটি শুধু বলে যে একটি ম্যাট্রিক্সের র্যাঙ্ক এবং ম্যাট্রিক্সের নালিটির যোগফল সুতরাং r n r করলে দাড়ায় n যেটা কিনা ম্যাট্রিক্সের কলামগুলির সংখ্যা সুতরাং এটিকে র্যাঙ্ক নালিটি থিয়োরেম বলা হয় Rank𝐴 Nullity𝐴 n এখন আমরা ম্যাট্রিক্সের র্যাঙ্কটি কি হবে দেখব সুতরাং এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক এখানে 3 0 2 2 তো আমাদের কী করা দরকার র্যাঙ্কটি খোঁজার জন্য আমাদের এটাকে রো রিডিউস ইচেলন ফর্মে রূপান্তর করতে হবে সুতরাং এই ক্ষেত্রে আমরা এটিকে 0 তে সেট করার চেষ্টা করব সঙ্গে রো 1 এর দুই গুন আমরা যোগ করব এবং এটি আমাদের এখানে 0 দেবে এই 42 টি যেমন ছিল তেমন থাকবে এবং এখানে 24 এবং বিয়োগ 2 এটি 28 হবে এবং তারপরে আমাদের 58 হবে সুতরাং আমরা আসলে এই রো 1 এর সঙ্গে দুই গুন করে এটির সঙ্গে যোগ করছি সুতরাং এটি 24 ছিল এবং তারপরে এটি 28 হয় এখানেও 54 যোগ 2 যোগ 4 এটি 58 এবং একইভাবে এখানে আমরা 7 দিয়ে গুণ করব এবং তারপরে বিয়োগ করব আর আমরা এই রো টি পাব ⇒ Rank𝐴 2 সুতরাং এটি হল রো রিডিউসড এচেলন ফর্ম এবং এই রো রিডিউসড এচেলন ফর্ম থেকে আমাদের পিভট সংখ্যা বের করতে হবে আমাদের এখানে একটি পিভট আছে আমাদের আরেকটি পিভট রয়েছে 42 তাহলে এখানে মোট 2 টি পিভট রয়েছে এবং তাই এই ম্যাট্রিক্সের র্যাঙ্কটি হবে 2 এটিই হল র্যাঙ্ক পাওয়ার সহজতম উপায় আমরা কেবল ম্যাট্রিক্স নেব এবং এটিকে রো রিডিউসড এচেলন ফর্মে রিডিউস করার চেষ্টা করি এবং তারপরে পিভটগুলির সংখ্যা গণনা করি এবং এটিই হল ম্যাট্রিক্সের র্যাঙ্ক আসুন আমরা আর একটি উদাহরণ নিই যেখানে আমরা A এর র্যাঙ্কটি খুঁজব তাহলে Rank3 ডিটারমিন্যান্ট এর শর্তে এই পদটি নির্ধারণের আরও একটি উপায় রয়েছে এটা আমরা শীঘ্রই বলব এখানে সবার প্রথমে সাবম্যাট্রিক্সের সংজ্ঞাটি এখানে দেওয়া হল মনে করুন এই A হল একটা m x n ম্যাট্রিক্স তারপর কিছু রো এবং কিছু কলাম 𝐴 থেকে নিয়ে একটি ম্যাট্রিক্স করা হয় যাকে সাবম্যাট্রিক্স বলে সুতরাং ম্যাট্রিক্স দেওয়া আছে আমরা প্রথম রো টি সরিয়ে দিই তৃতীয় কলামটি সরিয়ে দিই আর তারপরে যা এই ম্যাট্রিক্সটি যা থেকে গেছে তা একটি সাবম্যাট্রিক্স বা আমরা আরও রো বা আরও কলাম সরাতে পারি সুতরাং কিছু রো এবং কিছু কলাম সরিয়ে এই যে ছোট ম্যাট্রিক্স সেটাকে সাবম্যাট্রিক্স বলা হয় সুতরাং এখানে র্যাঙ্কটি সংজ্ঞায়িত করা হয় আর এই ডিটারমিন্যান্ট থেকে n হিসাবেও সংজ্ঞায়িত করা যায় m × n A ম্যাট্রিক্সের র্যাঙ্ক হল 𝑟 এটির র্যাঙ্ক 𝑟 হবে কেবল যদি এটিতে 𝑟 × 𝑟 সাবমেট্রিক্স থাকে সুতরাং স্কোয়ার একটা স্কোয়ার হল ননজিরো ডিটারমিন্যান্ট সহ সাবমেট্রিক্স সুতরাং আমাদের এখন এই প্রদত্ত ম্যাট্রিক্স 𝑟 × 𝑟 সাবমেট্রিক্স থেকে বেরিয়ে আসতে হবে যার ননজারো ডিটারমিন্যান্ট রয়েছে যেখানে প্রতিটি স্কোয়ার ডিটারমিন্যান্ট বা r 1 এর বা আরও বেশি রো গুলির প্রতিটি স্কোয়ার সাবমেট্রিক্স 0 হয় সুতরাং উদাহরণস্বরূপ আমাদের শুরু করতে হবে পুরো ম্যাট্রিক্স দিয়ে এটি 2 বাই 3 ম্যাট্রিক্স তারপর 2 বাই 2 সাবম্যাট্রিক্স আমাদের দেখতে হবে এবং সেগুলি সবগুলিই 0 হয় কিনা তা দেখতে আমাদের প্রথম স্তরে যেতে হবে ইত্যাদি ইত্যাদি সুতরাং আমাদের এখন এই সাবম্যাট্রিক্সটি ননজিরো ডিটারমিন্যান্ট সহ দেখতে হবে একটি বিশেষ ক্ষেত্রে যখন 𝐴 একটি স্কোয়ার n x n ম্যাট্রিক্স হয় এর রাঙ্ক n যদি det𝐴≠0 ধরি যে আমাদের যদি স্কোয়ার ম্যাট্রিক্স থাকে এবং এর ডিটারমিন্যান্ট 0 না হয় তবে এটির ফুল র্যাঙ্ক রয়েছে সুতরাং র্যাঙ্কটি n কারণ ডিটারমিন্যান্ট নিজেই 0 নয় যদি ডিটারমিন্যান্ট 0 হয় তবে আমাদের n 1 অর্ডারের এই ভিন্ন সাবমেট্রিক্সকে রিডিউস করতে হবে আমাদের অর্ডার n এবং তার ডিটারমিন্যান্টগুলির সমস্ত সাবম্যাট্রিকগুলি পরীক্ষা করতে হবে যদি সেগুলি 0 হয় তবে আমাদের রিডিউস করে n - 2 করতে হবে ইত্যাদি তবে উদাহরণস্বরূপ এই n 1 সাবমেট্রিকসগুলির এমনকি একটিতেও ননজিরো ডিটারমিন্যান্ট থাকে তাহলে র্যাঙ্কটি হবে n 1 এবং 0 ম্যাট্রিক্সের র্যাঙ্ক 0 কারণ আমাদের উদাহরণস্বরূপ নেই এখানে এটি ননজারো ডিটারমিন্যান্ট সহ যে কোনও সাবম্যাট্রিক্স আমরা গ্রহণ করি আমরা সাবমেট্রিক্স নিই এমনকি লেভেল 1 পর্যন্তও কারন সমস্ত এন্ট্রিই 0 থাকে সুতরাং আপনি যে সাবম্যাট্রিক্সই নেন না কেন তার ডিটারমিন্যান্টটি 0 হবে আর একেই আমরা র্যাঙ্ক 0 বলি ম্যাট্রিক্স 0 এর এখানে আমরা এই সহজ উদাহরণটি নেব সুতরাং এই উদাহরণে আমরা দেখছি যে এই A এর ডিটারমিন্যান্টটি 0 যা স্পষ্টভাবে দৃশ্যমান কারণ এখানে 3 1 2 এবং এই রো টি ও 3 1 2 সুতরাং এর ডিটারমিন্যান্টটি 0 হবে সুতরাং A এর ডিটারমিন্যান্টটি 0 হয় এর অর্থ এখন র্যাঙ্কটি 3 হতে পারে না কারণ আমরা এই 3 × 3 ম্যাট্রিক্স পাচ্ছি না এটি ননজিরো হওয়া উচিত ডিটারমিন্যান্টটি ননজারো হবে আর র্যাঙ্কটি 3 হবে সুতরাং এখন র্যাঙ্ক 3 এরও কম হবে আমাদের এখন সাবমেট্রিকগুলি পরীক্ষা করতে হবে অর্ডার 2 × 2 এর সাবম্যাট্রিকগুলির ডিটারমিন্যান্ট সুতরাং উদাহরণস্বরূপ আমরা যদি এই 2 × 2 সাবম্যাট্রিক্স গ্রহণ করি তবে আমরা এই দ্বিতীয় রো তৃতীয় কলাম এবং তৃতীয় সারিকে বাদ রেখে এটি গ্রহণ করি সুতরাং আমাদের এই ডিটারমিন্যান্টটি আছে এবং এখন এখানে ডিটারমিন্যান্টটি 6 6 হবে সুতরাং এটি আবার 0 হবে আমরা অন্য যে কোনও 1 2 2 4 নিই আরও একটি সাবম্যাট্রিক্স এখানে সেটিও 0 হয় যখন আমরা ডিটারমিন্যান্ট গ্রহণ করি যে কোনও ডিটারমিন্যান্ট আমরা এই 6 4 6 এবং এই 4 এবং 3 এবং 2 নিই সুতরাং এখানেও 12 12 0 হয় সুতরাং যে কোনও ডিটারমিন্যান্ট আমরা এই ম্যাট্রিক্সের মধ্যে 2 × 2 অর্ডারে গ্রহণ করলে উত্তরটি 0 হয় সুতরাং সমস্ত 2 × 2 সাবমেট্রিকগুলিতে 0 ডিটারমিন্যান্ট রয়েছে এবং সেটাই কারন আমাদের এখন এখানে দেখতে হবে অর্ডার 1 এর ডিটারমিন্যান্ট এর জন্য কিন্তু সেটি একটি ননজিরো ম্যাট্রিক্স তবে আমাদের যাই মান হোক না কেন র্যাঙ্কটি 1 হতে হবে কারণ এটি 0 ম্যাট্রিক্স নয় সুতরাং এখানে র্যাঙ্কটি 1 এবং এই দ্বিতীয় উদাহরণে আমরা অন্য একটি উদাহরণ নিই যেখানে আমরা আবার পরীক্ষা করে দেখব যে 𝐴 এর এই ডিটারমিন্যান্টটি 0 হয় সুতরাং যখন ডিটারমিন্যান্ট 𝐴 0 হয় তখন র্যাঙ্কটি ম্যাট্রিক্সের অর্ডারের চেয়ে কম বা তার সমান হতে হবে এটি একটি স্কোয়ার ম্যাট্রিক্স তাহলে Rank3 এবং এই ক্ষেত্রে আমরা উদাহরণস্বরূপ এই ডিটারমিন্যান্টটিকে আমরা গ্রহণ করি মানটি 4 6 2 হয় সুতরাং এটি 0 এর সমান নয় সুতরাং আমাদের একটি সাবম্যাট্রিক্স রয়েছে যার ডিটারমিন্যান্ট অর্ডার 2 এর সাবম্যাট্রিক্স যার ডিটারমিন্যান্ট 0 নয় এবং সেখানে আমরা এখন সিদ্ধান্ত নিতে পারি যে র্যাঙ্কটি 2 হবে যদিও এই র্যাঙ্ক পাওয়াটা আগের পদ্ধতির তুলনায় কিছুটা কঠিন যেখানে আমরা রো রিডিউসড এচেলন ফর্মটি রিডিউস করেছি এবং তারপরে আমরা সহজেই চিহ্নিত করতে পারি যে র্যাঙ্ক কী এখানে আপনাকে এই বিভিন্ন অর্ডারের ডিটারমিন্যান্টগুলি দেখতে হবে এবং কিছু ননজারো কিনা তা পরীক্ষা করতে হবে উদাহরণস্বরূপ আমরা সহজেই দেখেছি যে এই সাবমেট্রিক্সটির ডিটারমিন্যান্ট ননজিরো সুতরাং র্যাঙ্ক 2 যদি আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স নিই আমরা জানি যে 1≠0 এবং তাই এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক হল 3 উপসংহারে আসা যাক আমরা র্যাঙ্কের বিভিন্ন সংজ্ঞা দেখেছি তার মধ্যে একটি হল রো রিডিউসড এচেলন ফর্মের পিভট সংখ্যা অন্যটি হল লিনিয়ারলি ইন্ডিপেনডেন্ট রো এর সংখ্যা এখানেও অনেকগুলি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কলাম ছিল এবং আমরা কলাম স্পেসের ডায়মেনসন সম্পর্কেও কথা বলেছি যা র্যাঙ্ক ডায়মেনসন আর কিছুই নয় এবং আমরা ডিটারমিন্যান্টগুলির ক্ষেত্রেও র্যাঙ্ক নিয়ে আলোচনা করেছি সুতরাং এগুলি এখানে ব্যবহৃত রেফারেন্স এবং মন দিয়ে শোনার জন্য আপনাকে ধন্যবাদ